আমরা পরবর্তী উদাহরণে আসব সুতরাং নোড ভোল্টেজ পদ্ধতি ব্যবহার করে সার্কিটের কারেন্ট গুলি প্রদর্শিত হিসাবে নির্ধারণ করুন এখন আমরা সুপার নোড সম্পর্কে পরে চিন্তা করছি আমরা কয়েকটি উদাহরণের পরে আবার দেখতে পাব আমরা এক বা দুটি উদাহরণের পরে দেখতে পাব আমরা এখন সুপার মেশ দেখতে পাব এটি কোনও নোড ভোল্টেজ বিশ্লেষণ নয় আমরা মেশ বিশ্লেষণও দেখতে পাব এবং তারপরে এখানে মেশ প্রয়োগ করা হবে এবং নোড প্রয়োগ করবে সেগুলি নিয়ে আলোচনা করবে সুতরাং যদি এই সার্কিটটি দেওয়া হয় তবে যা কিছু দেওয়া হচ্ছে তার কারেন্টগুলি সন্ধান করতে হবে সুতরাং নোড ভোল্টেজ পদ্ধতি ব্যবহার করছেন কারেন্টটি জানতে জিজ্ঞাসা করা হয়েছে সুতরাং এটি আসলে একটি কারেন্ট উৎস এখানে একটি 4 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস রয়েছে এখানে অন্য আরেকটি 1 এম্পিয়ার কারেন্ট উৎস রয়েছে এবং বাকি সমস্ত প্রতিরোধক সার্কিট এবং এটি হল রেফারেন্স নোড যার পোটেনশিয়াল 0 সুতরাং আবার এবং আবার আমি করব না যে V 2 লিখুন 0 বা এটি বোধগম্য কিছু সুতরাং নোড 1 রয়েছে নোড 2 রয়েছে এবং নোড 3 এবং V 1 V 2 V 3 ভোল্টেজ রয়েছে তবে নোড ভোল্টেজ পদ্ধতিটি ব্যবহার করে i1 i 2 i3 এর পরে r i4 কারেন্ট সন্ধান করতে হবে সুতরাং প্রথমে কে KCL কে নোড 1 এ কল করুন প্রথমে এটি প্রয়োগ করুন সুতরাং প্রথমে নোডে KCL প্রয়োগ করুন সুতরাং যদি নোড 1 এ KCL প্রয়োগ করেন তবে এই i1 কারেন্টটি দেখুন এবং আমি 2 কারেন্ট এবং 1 অ্যাম্পিয়ার কারেন্ট সব এই নোড ছেড়ে চলে যাচ্ছি সুতরাং r সমীকরণটি r i1 i 2 1 সমান 0 হওয়া উচিত এটি পরে একটি সমীকরণ হবে এবং যদি i1 হয় তবে দেখুন i1 হবে এই i1 এভাবে প্রবাহিত হচ্ছে এটি এভাবে চলছে সুতরাং i1 025 বাই v1 v3 হবে সুতরাং i1 v1 v3 বাই 025 কারণ এটি 225 Ω Ω এখন একই ভাবে i 2 i 2 এখানে রয়েছে সুতরাং i 2 v1 v2 1 কারণ এটি 1 Ω Ω সুতরাং বিকল্প যদি পরে আসে তবে সমাধানটি কীভাবে তা দেখতে পাবে তবে এটি সমীকরণ এখন একই ভাবে যদি নোড 2 এ KCL প্রয়োগ হয় তবে এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট নোড 2 তে প্রবেশ করছে এর অর্থ এটি i 2 i 4 কারণ এটি একটি কারেন্ট উৎস স্বাধীন কারেন্ট উৎস i 2 4 i3 সুতরাং i 2 এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে এবং i3 এবং i3 r v2 05 এর উপর v2 05 তে আবার v2 0 আমি লিখছি না কারণ প্রতিরোধের 00 যা r i3 সুতরাং পরবর্তীটি এখানে নোড 3 এ এখানে KCL প্রয়োগ করা হবে সুতরাং এই কারেন্ট 4 অ্যাম্পিয়ার কারেন্টটি প্রস্থান করছে এবং এই কারেন্ট এই i i কারেন্টটি এই ni র প্রবাহিত i1 কারেন্ট কারণ এটি r i1 নোডে প্রবেশ করছে সুতরাং এটি ri 1 এবং অন্যান্য 2 কারেন্ট ছেড়ে যাচ্ছে সুতরাং এটি 4 ri 4 4 i 4 i 1 i 2 i 3 সব চলছে i 4 ri i4 এখানে লিখুন আমি i 4 লিখছি এটি v3 05 বাই বিভক্ত কারণ প্রতিরোধের 05 Ω সুতরাং সমস্ত পরবর্তী দেওয়া হয়েছে এটি সমাধানে যান সুতরাং এই সমস্ত জিনিস নোড 1 এ লিখিত হয় একইভাবে নোড 2 এ আমি এই জিনিসগুলি লিখেছি সুতরাং এই সমস্ত জিনিসগুলি রাখুন এই সমস্ত জিনিস আমি নোড 3 তে একইভাবে বলেছি আমি এই জিনিসটি লিখেছি এই সমস্ত জিনিসগুলি এখানে রেখেছি এবং এটিকে সহজ করে তুলুন এবং সরলকরণে 5 V 1 V 2 4 V 3 পাবেন 1 এটি সমীকরণ 1 এটি নোড 2 এও লিখেছি এখন এখানে বিকল্প হিসাবে V 1 পাবেন 3 V 2 4 এটি সমীকরণ 2 নোড 3 এ i 1 4 i 4ও পাবেন সুতরাং সমস্ত i 1 এবং i4 সরল করুন বিকল্প 2 V 1 3 V 3 2 পাবেন এখন উপায়টি 2 2 এবং 3 সমাধানের সমীকরণটি v1 7 বাই 6 ভোল্ট v2 17 বাই 18 ভোল্ট v3 13 বাই 9 ভোল্ট পাবে তারপরে আমি যা বলেছি তার সবকটি কারেন্ট i1 v1 v3 কে 025 বাই গণনা করুন এটি 10 বাই 9 অ্যাম্পিয়ার i 2 v1 v2 1 আসার পরে 19 বাই 9 অ্যাম্পিয়ার i3 2 V 2 সুতরাং এটি 18 বাই 17 বাই 7 এর 2 এ আসছে এর পরের আরও একটি উদাহরণ এখানে এই চিত্রটিতে প্রদর্শিত সার্কিটের ভোল্টেজ v1 v2 এবং v3 নির্ধারণ করুন সুতরাং সামান্য জানা যাবে জটিল সার্কিট পর্যবেক্ষণ করতে সুতরাং এই সমস্তটি v1 v2 এবং v3 সন্ধান করে সুতরাং শোনো এটি r নোড 1 এই ভোল্টেজটি v1 এবং এটি r নোড 2 ভোল্টেজটি v2 এটি r নোড 3 ভোল্টেজটি v3 এবং ভোল্ট এই এক ভোল্টেজ V এখানে রয়েছে v আসলে 3 i র i থেকে i 3 এ কারণ প্রতিরোধের 3 Ω এই ভোল্টেজ v হয় এবং যেমন এই ভোল্টেজটি V এবং এই ভোল্টটি এই r রেফারেন্স নোড এটি এই স্থলটির একটি রেফারেন্স সম্ভাবনা 0 সুতরাং V 1 আসলে V 1 আসলে V সুতরাং এটি rV 1 এবং এই ভোল্টেজটি দেওয়া হয় V সুতরাং মূলত v1 এছাড়াও 3 i3 তাই V সুতরাং V 1 V প্রথম জিনিসটি এটি বুঝতে হবে সুতরাং V 1 V এবং 2 টি নির্ভরশীল কারেন্ট উৎস গুলি এই V 1 এর উপর ভিত্তি করে এটি হল এটি নির্ভরশীল একটি কারেন্ট উৎস কারেন্ট প্রবাহ এই দিকটি প্রবাহিত হয় V 4 আরেকটি নির্ভরশীল কারেন্ট উৎস হল কারেন্টটি এখানে v 3 এবং দ্বিতীয় জিনিসটি এখানে বৈদ্যুতিক উপাদান নেই সুতরাং মূলত এগুলি হল একক নোড যা নোড 3 হয় এই বিন্দুটি হয় এই বিন্দু বা এই বিন্দু বা এই বিন্দুটি নোড 3 কারণ এটি একটি সাধারণ জিনিস তার মানে এই 4 Ω তারপরে এই নির্ভরশীল r কে সেই কারেন্ট উৎস বলে এবং এটি 2 Ω সমস্তই আসলে সংযুক্ত সমান্তরালে এবং তারা রেফারেন্স পয়েন্টের সাথে নোড 3 এ সংযুক্ত থাকে এবং তাই যা করতে হবে তা হল এটি কারেন্ট i1 এটি কারেন্ট i2 এটি কারেন্ট i3 এটি i4 এটি কারেন্ট i5 এবং এটি কারেন্ট i6 সুতরাং এই সার্কিটটি সমাধান করতে হবে এখন প্রথমে r পেতে কি r এর এক্সপ্রেশনটি কল করতে হবে যা i1 কল করে আমি আগে বলেছি এটি আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এটি আমি যা কিছু উল্লেখ করেছি তা আশা করি এই জিনিসগুলি বোধগম্য সুতরাং V 1 আসলে এটি V V 1 V আমি সেখানে বলেছি সুতরাং এখন এই সার্কিটটি সমাধান করতে হবে তাই এটা সুতরাং প্রথম জিনিসটি হল প্রথমে i1 অর্জন করতে হবে KCL প্রয়োগের আগে KCL প্রয়োগ করার আগে প্রথমে i1 অর্জন করতে হবে এবং প্রথমে i1 পেতে হবে একই দর্শন সুতরাং এটি একটি এটিই r একে গ্রাউন্ড বলা হয় সুতরাং ক্লকওয়াইজ প্রয়োগ করুন যাকে r কে KCL বলে r সুতরাং এটি আমি এখানে লিখলে এটি হবে 12 তবে এটি হবে 4 i1 আমি পোলারিটিগুলি রাখছি না এটি জিনিস প্রতিরোধক 4 i1 তারপরে টার্মিনালের মুখোমুখি হয়ে আমি বেশ কয়েকবার বলেছিলাম সুতরাং v1 সমান 0 হয় তার মানে এখানে আমি শীর্ষে রাখছি যা r i1 এটি 12 V 1 বাই 4 তবে V 1 V 1 V এর অর্থ আমি এটিকে এখানে কোথাও তৈরি করছি তার অর্থ আমার i1 12 V 4 সুতরাং KVL নিন 12 4 i1 তারপরে V 1 0 তবে V 1 V রাখুন কারণ আগে আমি বলেছিলাম যে এখানে V 1 V কারণ এটি V এটিই V 1 সুতরাং একই জিনিস তাই এটি 12 v 4 যে r i1 এটি প্রথম জিনিস বাকি সহজ

এখন নোড 1 এ নোড 2 এবং নোড 3 তবে মনে রাখবেন যে এটি v এর ক্ষেত্রে একটি নির্ভরশীল কারেন্ট উৎস স্বয়ংক্রিয়ভাবে r সমস্যাটি সহজেই সমাধান হয়ে যাবে উদাহরণস্বরূপ i6 r v3 হবে উদাহরণস্বরূপ এখানে i6 দুঃখিত হবে সুতরাং i6 3 বাই 2 সহজেই এটি তৈরি করতে পারে কারণ এটি 2 Ω রোধকারী রেফারেন্স এটি গ্রাউন্ড রেফারেন্স সম্ভাবনা 0 সুতরাং v3 বাই 2 যা r i6 একইভাবে যদি r কি কল হয় r i5 কী হবে তা চেষ্টা করার চেষ্টা করুন সুতরাং i5 এটি একটি সাধারণ নোড এটি এই সমস্ত নোড এই নোডটি একই জিনিস নোড ৩ সুতরাং r i5 এটি এখানে তৈরি করে i5 যা v3 বাই 4 হবে কারণ এটি r4 Ω প্রতিরোধের আছে 4 বাই r i5 v3 হবে এবং এই V 3 কারেন্ট এটি প্রবেশ করছে কখন KCL প্রয়োগ করবে সেই অনুযায়ী এটি বুঝতে পারে একইভাবে এটি এই V 4 থেকে এই কারেন্ট নির্ভর উত্সটি ছেড়ে যাচ্ছে একইভাবে যখন i4 অনুসন্ধান করার চেষ্টা করবেন তখন i4 অনুসন্ধান করার সময় এটি আসলে V 2 বাই 6 কারণ 6 Ω প্রতিরোধের এখানে রয়েছে সুতরাং এটি i2 দিয়ে 4 একইভাবে হবে যদি i3 অনুসন্ধান করার চেষ্টা করে i3 আসবে এটি v1 বাই r 3 যা কিছুই নয় তবে v 3 যা r i3 কারণ এটি r i3 কারণ v3 v1 r v সুতরাং এবং একইভাবে 2 টি যদি এটি ঠিক হয় তবে আমি আশা করি যে এই জিনিসগুলি এখন সহজেই বোঝা যায় এবং একইভাবে যদি আমি এটি এবং একইভাবে যদি i 2 দেখতে পাই নোড 1 থেকে নোড 3 এ প্রবাহিত এটি i i হয় তবে এটি আসলে V 1 V 3 হবে 12 কারণ এটি 12 Ω রোধকারী সুতরাং এই সমস্ত জিনিস i1 i 2 i3 i4 i5 i6 i6 আমি যা বলেছি এবং এখন KCL প্রয়োগ করি তা মনে রাখবেন এই V 3 আসলে কারেন্ট নির্ভরশীল কারেন্ট উৎস সুতরাং এই কারেন্ট টি এখানে প্রবেশ করছে এবং এটি নির্ভরশীল কারেন্টউত্স সুতরাং এই কারেন্ট টি প্রকৃতপক্ষে এই টার্মিনালটি ছেড়ে চলেছে কারণ দিকটি এই দিক এবং এই দিকটি এই v 3 ঊর্ধ্বমুখী এখন আবেদন করুন এবং এরপরে আরে আসুন যা সমস্যা বলে সুতরাং নোড 1 এ প্রয়োগ i1 i 2 i3 i1 সমান i 2 পাবে সুতরাং i1 আমি তখন v1 v কেও বলেছি যে আমি v1 v3 বাই 12 v1 বাই 0 বাই 3 0 লিখতে হবে না তবে আমি r বোঝার জন্য লিখেছি রেফারেন্স নোড সম্ভাব্যতা 0 না হওয়া পর্যন্ত এবং অন্যথায় কিছু বলা আছে সুতরাং নোট এ v1 v যে আমি বলেছি সুতরাং এই সমীকরণটি v1 v v1 রাখুন তারপর সরল করুন এটি 8 V V 3 36 হবে এটি সমীকরণ 1 একইভাবে এখানে নোড 2 এ আমি সরাসরি নোড 2 এ লিখছি যা v3 v2 উপর 6 v 4 যা 6 এর উপর v2 এর অর্থ নোড 2 এ এটি আসলে এটি নোড 2 এটি নোড 2 সুতরাং এখানে যদি r প্রয়োগ করেন তবে এই r কে এই জিনিসটি rKCL বলে সুতরাং কি কি পাবেন যে এটি নোড 3 এটি একটি সাধারণ নোড এটি নোড কারণ এটি একটি সাধারণ নোড সুতরাং যদি চেষ্টা করুন এর অর্থ এই ভোল্টেজ v3 এটিও 3 সুতরাং এটি মূলত ভোল্টেজ V 3 সুতরাং এই ক্ষেত্রে যদি বলি যে কারেন্ট এই শাখার জন্য কারেন্ট বোড 3 থেকে নোড 2 তে প্রবাহিত হচ্ছে তবে এটি r হবে এটি এই কারেন্টটি নোডের মধ্যে প্রবেশ করছে এবং অন্য দুটি নোডে ছেড়ে যাচ্ছে 2 সুতরাং এটি 6 বাই v3 v2 হবে এই কারেন্ট প্রবেশ করছে কারণ এখানে কারেন্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে সুতরাং কোনও কারেন্টলেখার পরিবর্তে এটি v3 v2 বাই 6 এই কারেন্ট টি V 4 ছেড়ে যাচ্ছে সুতরাং এটি v 4 এবং r এই v2 বাই 6 এই v2 বাই 6 সুতরাং এই জিনিস আমি সেখানে লিখছি তাই এটা সুতরাং যে কারণে আমি কোনও কারেন্ট বিষয় সরাসরি লিখছি না এটি বোধগম্য সুতরাং সে কারণেই এটি লিখছে v3 v2 বাই 6 v 4 v2 বাই 6 সুতরাং সরলকরণের উপর 3 V কারণ V1 হল r যা কলটি V 1 V রাখছে তাই এখানে সুতরাং এটি আসলে V ৪ সুতরাং সরলকরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে 3 V 4 V 2 2 V 3 0 পাবেন একইভাবে নোড 3 এ আমি সরাসরি নোড 3 এ লিখছি যদি নোড 3 এ আসে তবে এটি rনোড 3 সুতরাং এই 3 টি জিনিস সমান্তরাল হয় এবং অন্য কারেন্টi 2ও নোডের মধ্যে প্রবেশ করছে সুতরাং কেবল প্রয়োগ করুন সুতরাং 1 2 3 4 5 বিভিন্ন কারেন্ট হয় প্রস্থান করবে বা এই জিনিসটি এই i2 কারেন্টটি নোডের মধ্যে প্রবেশ করছে তারপরে i6 কারেন্টএই নোডটি ছেড়ে চলে যাবে v 3 নির্ভর উৎসটি নোডে প্রবেশ করছে i5 কারেন্ট এই নোডটি রেখে চলেছে আরেকটি কারেন্ট যা v3 v2 গ্রহণ করে 6 টি বাই ও এই দিকে নোড ছেড়ে দেয় এর অর্থ কেবলমাত্র বোঝার জন্য সুতরাং এটি আসলে এটি নোড 3 সুতরাং মূলত এটি একটি সাধারণ নোড এটি 3 এটি যাই হোক এটি একটি সাধারণ নোড সুতরাং এই i2 কারেন্টে এই কারেন্ট টি প্রবেশ করছে i 2 v1 v3 বাই 12 এই কারেন্ট প্রবেশ করছে তারপরে আরেকটি কারেন্ট যদিও এই কারেন্ট চিহ্নিত না করে প্রবেশ করছে তবে অন্য একটি কারেন্ট নির্ভরশীল উত্স কারেন্ট ও প্রবেশ করছে সুতরাং v 3 এই কারেন্ট টি প্রবেশ করছে এবং অন্যান্য কারেন্ট গুলি প্রস্থান করছে এই 2 কারেন্টটি অন্য কারেন্টে প্রবেশ করছে একটির i5 অন্যটি i6 এটি একটি সাধারণ নোড এর অর্থ অন্য একটি কারেন্টও যদি এই নোডটি ছেড়ে যায় সুতরাং এটি আসলে v3 v2 6 বাই 6 হবে i 2 v 3 i5 i6 v3 v2 বাই 6 i5 জানি i6 টি জানি এবং আমি 2 জানিও v এর সাথে সমস্ত কিছু রেখেছি সুতরাং এই কারণেই অনেক উদাহরণ তৈরি করার পরে আমি আবার লিখিনি i i i সুতরাং কেবল নোড 3 এ এটি লিখেছেন এটি সমীকরণ সুতরাং এটি তৈরি করুন সুতরাং এবং সরল করুন 5 v 2 V 2 12 V 3 0 পাবেন তাই এই আরটিকে সমাধান করুন 1 কল 2 এবং 3 এর সমীকরণ এবং v এর জন্য V V 1 4686 ভোল্ট V 2 2769 ভোল্ট এবং V 3 1491 ভোল্ট পাবেন এর পরে এই সমস্যা এখানে অনেকগুলি উদাহরণ তৈরি করার পরে তাই এখানে সরাসরি কিছু লেখা হবে সুতরাং এই সমস্যার জন্য যা এর এর v1 v2 এবং v3 সন্ধান করতে হবে এটি v1 এটি v2 এবং এটি v3 সুতরাং v3 সরাসরি V 3 10 ভোল্ট V 3 10 ভোল্টটি সরাসরি এটি পাবেন কারণ এটি কেবলমাত্র এই কলটিই এখানে ভোল্টেজ উৎস বলে তবে এখানে জিনিসগুলি সরাসরি পাবেন না কারণ এখানে একটি Ω প্রতিরোধের রয়েছে তাই এটা সুতরাং এই ক্ষেত্রে খুঁজে বের করুন যে r v1 তাই কি আগে এই এই সমস্ত জিনিস দুঃখিত সুতরাং এই এটি একটি সাধারণ নোড তাই এর অর্থ এই i2 কারেন্ট এর অর্থ হল নোড 1 এ নোড 1 নিলে এটির মতো কিছু হবে এটি যদি মনে হয় আমার নোড 1 সুতরাং এই i1 কারেন্টটি নোডের মধ্যে প্রবেশ করছে সুতরাং এই কারেন্ট টি i1 এটি নোডের মধ্যে প্রবেশ করছে তারপরে আমি 2 কারেন্টের মতো নির্গমন করে বোঝাচ্ছি যে KCL এটি রি 2 কারেন্ট এটি নোডটি ছেড়ে যাচ্ছে তবে এটি একটি সাধারণ নোড তারপরে 12 অ্যাম্পিয়ার কারেন্ট এটি নোডে প্রবেশ করছে কারণ দিকটি নোডের মধ্যে এইভাবে প্রবেশ করা হচ্ছে সুতরাং এটি 12 অ্যাম্পিয়ার কারেন্ট এবং আরেকটি বিষয় হল এই নোড রেখে ix কারেন্ট সুতরাং এটি নোড রেখে r ix কারেন্ট সুতরাং যদি 1 1 3 3 4 টি শাখা আছে তা দেখুন সুতরাং 2 কারেন্ট i1 r 12 2 নোডে প্রবেশ করছে যা r i 2 r ix হয় সুতরাং এই এই নোডের জন্য KCL এবং অনুরূপভাবে ভোল্টেজ পরে একইভাবে আসে যদি নোড 2 এ আসে তবে i 2 i3 8 0 কারণ সমস্ত কারেন্টনোডে প্রবেশ করছে সুতরাং আমি 2 i3 8 সুতরাং সমস্ত কারেন্টনোডে প্রবেশ করছে সুতরাং এটি এবং i3 এখন i3 কে v3 v2 এর উপর 3 উপর 2 জেনে যাবে সুতরাং যদি প্রথমে i 2 i2 গ্রহণ করা হয় এই কারেন্টটি এক V1 v2 এর উপর 1 v1 v2 হবে কারণ এক Ω প্রতিরোধের এখানে রয়েছে একইভাবে যদি r কে বলে যে r i3 i3 v3 v2 কে 2 বলে কারণ এটি 2 Ω প্রতিরোধের এবং অন্য জিনিসটি এটি ix হয় তবে আমি এটি করব একটি বিষয় হল ix এটি একটি সাধারণ নোড V 1 এবং এটি হল সাধারণ নোড V 3 সুতরাং ix আসলে V 1 v3 এই 1 Ω প্রতিরোধের বিভক্ত এর বিভাজিত যা r ix এখন শুধু জিনিস যা সব ix পেয়েছে এখন প্রশ্ন i 1 i1 কীভাবে পাবেন সুতরাং কারণ এখানে 1 Ω প্রতিরোধ আছে সুতরাং এটি কীভাবে করবেন প্রথমে r নোড 1 এ দেখুন সুতরাং যদি এখানে এই আরটি দেখুন তবে এটি যা করতে হবে তা হল r ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ V 1 ধরা যাক এটি আমার ভোল্টেজ v1 এবং তারপরে কারণ ভোল্টেজ V 1 এর অর্থ এই rরেফারেন্স নোডের সাথে সম্মতিযুক্ত এবং তারপরে যদি আমি এটির মতো করে তৈরি করি তবে এটি 1 Ω এটি আমার 10 ভোল্ট এবং দিকটি যাকে কারেন্ট বলে তাকে বলা হয় i1 এটার মত সুতরাং আমি যদি এটির মতো চলি তবে আমি যদি সরে যাই তবে আমি যদি এটির মতো চলে যাই তবে এটি i1 এ 1 হবে কারণ এটি এক Ω তবে এই টার্মিনাল V 1 10 0 তার অর্থ আমার i1 হবে 10 V 1 এটি এখানে তৈরি করে যা এই জিনিসটি ভুলে যান তার অর্থ আমার i1 10 V 1 1 বাই বিভক্ত সুতরাং সে কারণেই আমি এখানে লিখছি 10 দুঃখিত আমি এখানে লিখছি 10 V 1 i1 12 এই সমস্ত সমীকরণ আমি যে KCLকে বলেছি সুতরাং 1 1 উপর 1 V সুতরাং এই উপায়টি তৈরি করতে হবে বুঝতে হবে যে কীভাবে এটি কীভাবে তৈরি করা যায় তা কীভাবে এটি গণনা করা যায় অন্যথায় শুধুমাত্র মুখস্থ করার চেষ্টা করবেন না এর চেয়ে মানে বুঝে ব্যাপারটা বুঝে নিলে ভালো এরকম করলে সব প্রব্লেম একদম 100 ঠিক ভাবে সল্ভ করা সম্ভব সুতরাং এটি নোড 1 এ যা কিছু আমি সমস্ত সমীকরণকে বলেছি সুতরাং এটি নোডে 1 এই সমীকরণটি পাবে শেষ অবধি এটি 3 V 1 V 2 32 আসবে একইভাবে নোড 2 তে আমি সমস্ত সমীকরণগুলি আগত সমস্ত কিছুর বাইরে চলে যাওয়ার কথা বলেছি এটি V 1 b 2 উপর 1 8 V 3 V 2 লিখে কেবল এই সমীকরণগুলিকে প্রতিস্থাপন করবে i সে কারণেই আমি আবার লিখছি না KCL এখানে এই সমস্ত বিষয় এখানেই আমি ব্যাখ্যা করেছি সুতরাং কিছুটা সময় বাঁচাতে আমি এখন সরাসরি লিখছি সুতরাং আশা করি এটি বোধগম্য সুতরাং পরিশেষে এটি 2 V 1 3 V 2 26 হবে সমীকরণ 1 এবং 2 সমাধান করুন সুতরাং v1 17428 ভোল্ট পাবেন এবং v2 হবে 20285 ভোল্ট এবং কারেন্ট টি এখন ix v1 v3 গণনা করবে 1 সুতরাং এটি 7428 অ্যাম্পিয়ার হবে দুঃখিত 2 আমি v 1 V 2 পাব সুতরাং এটি আসবে 2 দফা কখন সাইন আসার অর্থ কারেন্টর দিকটি বিপরীত হবে এবং i3 v3 v2 উপর 2 এটিও আসছে 5142 অ্যাম্পিয়ার সুতরাং এই সমস্যাটি আশা করে যে সবকিছুই বোধগম্য এবং যখন v3 10 ভোল্টের কিছুই নেই তবে কিছু প্রতিরোধ যদি এখানে বা এখানে থাকে তবে V 1 10 লিখেন না যেভাবে আমি KVL প্রয়োগ করার উপায়টি প্রয়োগ করি না এবং তারপরে এটি সন্ধান করুন V 1 কি সুতরাং এই ভাবে i1 যা লিখতে হবে তা উচিত সুতরাং সরাসরি r লিখবেন না তারপরে এটি হবে তবে এটির একটি ত্রুটি হবে পরেরটি হল এই জিনিসটি এখানে দেখানো সার্কিটের নোড বিশ্লেষণ ব্যবহার করে v2 নির্ধারণ করা হবে সরাসরি আমি সেই সমীকরণগুলিও লিখি তবে এটি একটি সেতু সার্কিট সুতরাং এখানে এটি r রেফারেন্স নোড এবং এটি নোড 1 রয়েছে এটি ভোল্টেজ V 1 এটি ভোল্টেজ V 2 এবং এটি ভোল্টেজ V 3 এবং 1 2 এম্পিয়ার উৎসটি মূলত এটি সংযুক্ত যা এটি একটি সাধারণ নোড সুতরাং এটি তাই এটি r নোড 1 এটি r নোড 1 একটি কারেন্ট ছেড়ে চলেছে ঠিক আগে যেমন KCL কে ব্যাখ্যা করা হয়েছে এটি i1 এই কারেন্ট টিও এটি ছেড়ে যাচ্ছে আমি 2 অন্য কারেন্ট আছে এটি একটি সাধারণ আছে নোড সুতরাং অন্য কারেন্টটিও রয়েছে এই কারেন্ট টি i3 হয় এবং এই 2 এম্পিয়ার কারেন্টটি প্রকৃতপক্ষে প্রবেশ করছে সুতরাং এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট টি তাই প্রবেশ করছে প্রথমদিকে 1 2 এর পরে 3 4 4 শাখা রয়েছে তাই তার মানে একটি কারেন্ট প্রবেশ করছে অন্যটি প্রস্থান করছে সুতরাং i1 i 2 i3 2 এই সমীকরণটি সহজেই এখন লিখতে পারবেন i1 r i1 r v1 v2 by 8 কারণ এটি 8 Ω একইভাবে i 2 r v1 এই রেফারেন্স নোড ভোল্টেজ 0 v 0 হয় 0 এটি ri 2 এর অর্থ এটি 20 বাই সরাসরি V 1 হবে কারণ এই 20 Ω প্রতিরোধের রয়েছে এরপরে r i3 i3 এটি একটি সাধারণ নোড সুতরাং এই ভোল্টেজটি আসলে V 1 এবং এটি একটি সাধারণ নোড সুতরাং এই ভোল্টেজটি v3 সুতরাং তাই এখানে এটি তৈরি r i3 v1 v3 12 তাই এর অর্থ যদি এটি এখানে রাখে তবে i1 i 2 i3 বলুন তবে v1 v2 এবং v3 এর ক্ষেত্রে সমীকরণে আসবেন সুতরাং এটি বোধগম্য কারণ পরে সমাধানটি দিয়েছে তবে প্রথমে এটি বোঝার চেষ্টা করতে হবে সুতরাং আসুন এটি পরিষ্কার করুন সুতরাং নোড 1 এর জন্য এখন নোড 2 এর জন্য এটি করা হয় সুতরাং এটি নোড 2 এটি r KCL প্রয়োগ করে সুতরাং সরাসরি কী করতে পারে তা হল এখানে i1 i 2 টি অন্যান্য শাখা আমি কোনও r তৈরি করিনি যে কলটি v1 v2 v3 খুঁজে বের করতে হবে অন্য শাখাগুলি আমি কারেন্ট টি দেখিয়েছি না তবে এখানে কারেন্টের দিকনির্দেশ এই সমস্ত দেখানো হয়েছে উদাহরণস্বরূপ যদি r প্রয়োগ করেন তবে ধরুন এটি নোড 2 মনে করুন এটি নোড 2 এটি rনোড 2 তারপরে এই কারেন্টi1 আসলে এই কারেন্টi1 এ প্রবেশ করাতে প্রকৃতপক্ষে এই কারেন্ট প্রবেশ করছে এটি V 1 হবে এই কারেন্ট টি V 1 V 2 হবে 8 বাই বিভক্ত এই কারেন্ট টি তখন নোডে প্রবেশ করছে অন্য 2 কারেন্ট ছেড়ে যাচ্ছে তার মানে এটি প্রবেশ করছে এবং অন্য একটি কারেন্টএই 2 2 rডেটাম নোড রেফারেন্স নোড রেফারেন্স ভোল্টেজ 0 এর অর্থ এই 2 টি 6 বাই v2 হবে কারণ এটি 6 Ω Ω একইভাবে অন্য একটি কারেন্ট ও চলে যাচ্ছে কারণ এই দিকটি গ্রহণ করেছে সুতরাং অন্য একটি কারেন্ট এটিও ছেড়ে যাচ্ছে যা v2 v3 4 বাই বিভক্ত তার মানে 8 এর উপরে V 1 V 2 কারেন্ট রয়েছে 4 V 2 V 3 V 3 উপর 4 যা পরে দেখাবে তবে এইটি নোড 2 এ একইভাবে নোড নোড 3 নোড 3 এ কল কি তাই তাই এখানে এই একটি আসলে নোড 3 এ একটি সাধারণ নোড হয় যদি এটি গ্রহণ আমার নোড 3 যে যদি এটিও দেখতে পারা যায় তবে এটি সাধারণ নোড তার মানে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে সুতরাং এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোডটি সেখানে রেখে যাচ্ছে অন্য একটি বিষয় হল i3 কারেন্ট এটি এখানে i3 চিহ্নিত রয়েছে সুতরাং এই i3 কারেন্টটি আসলে নোডের মধ্যে প্রবেশ করছে এবং i3 আমি আগেই বলেছি যে i3 v1 v3 v1 v3 বাই 12 এই 2 কারেন্ট প্রবেশ করছে এবং 4 এর উপর আরেকটি কারেন্টrV 2 V 3 নোড 3 এ প্রবেশ করছে সুতরাং এটি এই rটি এই নোড 3 এবং এই কারেন্টটি V 2 V 3 বাই 4 এই কারেন্ট নোডের মধ্যে প্রবেশ করছে তবে অন্য একটি কারেন্ট এখানে দিক নির্দেশক এইভাবে নেওয়া সুতরাং রেফারেন্স ভোল্টেজ 0 সুতরাং অন্য একটি কারেন্ট প্রকৃতপক্ষে এই টার্মিনাল ছেড়ে সুতরাং এটি 10 বাই v3 হবে এর অর্থ এবং আমি যেমন বলেছি i3 এর অর্থ এই 3 কারেন্ট প্রবেশ করছে সুতরাং i3 যেটি r v1 v3 উপর 12 তারপরে আরেকটি কারেন্ট প্রবেশ করছে যা v2 v3 এর 4 উপর এই 2 কারেন্টটি 2 2 v3 এ 10 এ প্রবেশ করছে এই পদ্ধতিতে পরে সেই সমীকরণটি লিখতে পারে সুতরাং এই ভাবে কিছু জিনিস বুঝতে হবে সুতরাং আসুন এটি পরিষ্কার করুন সুতরাং পরবর্তী নোড 1 এ এখন লিখুন আমি সবকিছু দিয়েছি সুতরাং আশা করি আমি কোনও শাখা মিস করিনি বা এমন কিছু আশা করি যা আমি বিশ্বাস করি সবকিছু ঠিক আছে সুতরাং এটি আসলে নোড 1 এ r KCLকে যেভাবে প্রেরণ করবো এই সমস্ত জিনিস আমি বলেছি এখানে আমি এখন লিখছি সুতরাং v1 v2 উপর 8 v1 0 লিখছি তবে v1 বাই 20 রেফারেন্স নোড তবে r বোঝার জন্য আমি প্রতিবারই v1 লিখেছি 0 রেফারেন্স নোড এবং v1 v3 উপর 12 2 সুতরাং যদি সরলীকরণ করা হয় তবে এটি 31 V 1 15 V 2 10 V 3 2 40 হবে একইভাবে নোড 2 এ আমি যেভাবে তৈরি এবং সরল করার কথা বলেছি তা পাবেন 3 v1 13 v2 6 v3 0 এটি সমীকরণ 2 একইভাবে নোড 3 এ আমি বলেছি দয়া করে এটি নিজস্ব করুন কারণ এটি উদাহরণ 11 তাই অনেকগুলি এক্সপ্রেস লাইন উদাহরণগুলি বিভিন্ন ধরণের উদাহরণ দেওয়া হয় সুতরাং এখনই আমি যেভাবে বললাম সহজ করে দিতে পারি আমি কেবল এটি করার জন্য সবকিছু লিখেছি এবং সরলকরণ করব এটি 5 V 1 15 V 2 26 V 3 120 এটি সমীকরণ 3 V 1 V 2 V 3 এর জন্য একটি 2 এবং 3 সমাধান করা V 2 0 পাবে এর অর্থ এই সার্কিটটি ভারসাম্যযুক্ত এই সার্কিট যেভাবেই এই কোর্সে অধ্যয়ন করবে না দেখায় তাহলে আমরা একটি ভোল্টেজ সেই V 2 0 পেয়ে যাচ্ছে এর অর্থ এই সার্কিট সমস্যাটিতে ভারসাম্যপূর্ণ বলে মনে করা হয় নোড বিশ্লেষণ ব্যবহার করে v2 নির্ধারণ করুন সুতরাং V 2 এর জন্য সমাধান করুন এবং এটি সুতরাং V 2 সমান 0 সম্ভাব্য এর অর্থ নোডাল সার্কিট ভারসাম্যযুক্ত